আসুন এবার আমরা আমাদের আবেগ প্রকাশের ওপর সংস্কৃতির কীরকম প্রভাব আছে তা আলোচনা করি আমি আলোচনা শুরু করবো ফ্রিসেনের একটি এক্সপেরিমেন্ট দিয়ে এই এক্সপেরিমেন্টে অংশগ্রহণকারীদের একটি সিনেমা দেখতে হয় এই সিনেমাটি দেখা তাদের পক্ষে খুবই চাপের দুই ধরণের সম্ভাবনা ছিল হয় একা সিনেমা দেখতে হবে নয়তো যিনি এক্সপেরিমেন্ট করছেন তার উপস্থিতিতে দেখতে হবে গোটা সময়টা জুড়ে এদের মুখের ভাব ভঙ্গি দেখা হলো এঁরা তখন একা সিনেমা দেখছিলো যখন একজনের উপস্থিতিতে সিনেমা দেখছিলেন তখন সংস্কৃতি বিশিষ্ট ভাব ভঙ্গি দেখা হচ্ছিলো অর্থাৎ যদি আপনার সাথে সম সংস্কৃতি মনস্ক কেউ থাকে তাহলে আপনার মুখে সংস্কৃতি বিশিষ্ট অভিব্যক্তি দেখা যাবে আর যখন আপনি একা দেখবেন তখন তা হবে প্যান কালচারাল এক্সপ্রেশন এটি বেশ গুরুত্বপূর্ণ পার্থক্য আমরা আগে আলোচনা করেছি "সোশ্যাল ফেসিলিটেশন" নিয়ে অর্থাৎ আপনি দলের মধ্যে থাকলে অন্যরকম আচরণ করেন অর্থাৎ আপনি যদি সমমনস্ক দলের অন্তর্ভুক্ত হন তাহলে আপনার মুখে উন্নততর অভিব্যক্তি হবে যা সংস্কৃতি বিশিষ্ট এটা খুবই আকর্ষণীয় এক্সপেরিমেন্ট ব্যক্তিস্বাতন্ত্রিক সংস্কৃতির তুলনায় সম্মিলিত সংস্কৃতিতে সুখের অভিব্যক্তি অনেকাংশে উৎসাহিত হয় সেখানে ব্যক্তিস্বাতন্ত্রিক সংস্কৃতির ক্ষেত্রে আপনি আপনার ব্যক্তিগত অনুভূতিগুলি আপনি সুবিধাজনকভাবে প্রকাশ করতে পারেন কিন্তু যৌথবাদী সংস্কৃতির ক্ষেত্রে আপনি আপনার মুখের ইতিবাচক আবেগগুলি মূলত প্রকাশ করতে পারেন ব্যক্তিস্বাতন্ত্রিক সংস্কৃতিতে আপনি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে আপনার দুঃখকে নির্দ্বিধায় উপস্থাপন করতে পারেন কিন্তু এই সম্মিলিত সংস্কৃতিতে আপনাকে নিজের দুঃখকে ঢেকে রাখতে বা নিরপেক্ষ করতে উৎসাহ দেওয়া হয় যদি আপনি একে আনন্দ দিয়ে ঢেকে রাখতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় আপনি খেয়াল করে দেখুন সকাল সকাল কাউকে যদি জিজ্ঞেস করেন কেমন আছেন তাহলে বেশিরভাগ মানুষ বলবেন মোটামুটি ভালো খুব কমই বলবে কাজেই এই ভালোকে অন্যভাবে আমরা প্রকাশ করি কিন্তু ব্যক্তিস্বাতন্ত্রিক সংস্কৃতিতে যদি কাউকে এই একই কথা জিজ্ঞেস করেন অনেকেই বলবেন খারাপ না আমাদের সমাজে এইটি আপনি দেখতে পাবেন না অর্থাৎ এই যে উৎসাহ এটা আপনি জেনে বা না জেনে সমাজ থেকেই পেয়ে যান সমাজ আপনাকে প্রভাবিত করে সংস্কৃতি আপনাকে প্রভাবিত করে বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে যে খুব কম নেতিবাচক আবেগ প্রকাশ্যে সমষ্টিবাদী সমাজে প্রকাশ করা হয় যেখানে ব্যক্তিস্বাতন্ত্রিক সমাজের ক্ষেত্রে কী হয় তা আমি মাতসুমোটোর উদ্ধৃতি দিয়ে বলছি তিনি বলেছিলেন ব্যক্তিস্বাতন্ত্রিক সমাজ এই আবেগগুলির যোগাযোগকে আরো বেশি অনুমোদন করতে পারে কারণ এগুলি ব্যক্তির স্বাধীনতার সাথে সম্পর্কিত এবং নেতিবাচক আবেগকে ঠিকভাবে উপলব্ধি করে সমষ্টিবাদী সমাজে লোকেরা মানদণ্ডকে সমর্থন করার জন্য নেতিবাচক আবেগ ত্যাগ করে সবাই বলছে আমি ভালো আছি আমি ভালো আছি এবং আপনি কোথাও সেই ধরণের মানদণ্ডের কাছাকাছি আসতে চান যা গ্রুপটি বজায় রেখে চলেছে এবং সেইজন্য সকালে যেখানেই আপনাকে জিজ্ঞাসা করা হয়েছিল ওহ শুভ সকাল আপনি কেমন আছেন আর আপনি বলেন ভালো আমরা ব্রিফ ইন্ট্রোডাক্টরি সাইকোলজি কোর্সে আছি এবং তাই আমরা সাংস্কৃতিক আবেগের প্রভাব সম্পর্কে অধ্যয়নের বিশদ বিবরণে যাব না তবে আমাকে অবশ্যই এটি উল্লেখ করতে হবে আপনাকে এর বিস্তারিত বিবরণে যেতে হবে না আবেগের নিউরো কালচারাল থিয়োরি এই নিয়ে আমরা আগে আলোচনা করেছি ভিজ্যুয়াল প্রসেস নিয়ে আলোচনার সময় অপটিক চেয়ারে স্নায়ু তন্তুগুলি তারা ক্রিস ক্রস করে অর্থাৎ বাঁ চোখ থেকে তারা রাইট ল্যাটেরাল জেনিকিউলেট নিউক্লিয়াস এর মানে মুখের ডান দিকে থেকে তথ্য ব্রেনের ডান হেমিস্ফিয়ারে যায় অর্থাৎ একই দিকে থাকে একেই বলে ইপ্সি ল্যাটেরাল অর্থাৎ আমাদের তাহলে স্নায়ুর দিক থেকে কন্ট্রা ল্যাটেরাল ও ইপ্সি ল্যাটেরাল এই দুই মেকানিজম জানা হলো কিন্তু আবেগ প্রকাশের জন্য আমাদের কিছু সামাজিক ও সাংস্কৃতিক নিয়ম পালন করতে হয় নিউরো কালচারাল থিয়োরি অনুযায়ী কিছু নিউরাল প্রোগ্র্যাম নিয়ন্ত্রণ করে আমরা কীভাবে অভিব্যক্তি প্রকাশ করবো এছাড়াও কিছু সাংস্কৃতিক নিয়মও আছে আপনি যদি নিজস্ব জাতিগত গোষ্ঠীর মধ্যে আবেগের অভিব্যক্তি দেখেন এই ছটি মৌলিক আবেগ বোঝা অনেক সহজ হয়ে যায় অর্থাৎ আমি যদি নির্দিষ্ট একটি গোষ্ঠীর হই তাহলে এই গোষ্ঠীর মানুষের অভিব্যক্তি দেখলে সহজেই চিনতে পারবো কিন্তু যদি আমি অন্য গোষ্ঠীর মানুষের অভিব্যক্তি দেখি তাহলে এই চেনাটা সহজ হবে না সেই ক্ষেত্রে আমার ভুল হতে পারে বেরি নিয়ে তিন ধরণের ব্যাপার আছে যা আবেগকে প্রভাবিত করে ইকোলজিকাল ইন্ডিসেস কাজেই আপনি দেখতে পাচ্ছেন ইকোলজিকাল উপাদান সোশিও পলিটিকাল এবং সাইকোলজিকাল উপাদান এসে গেলো অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যে অনুভূতি প্রকাশ করি তা পুরোপুরি কেবলমাত্র সাইকোলজিকাল ঘটনা না বরং এটি অভিব্যক্তির ইকোলজিকাল উপযুক্ততা বিবেচনায় নেয় এটি সামাজিক আচরণ প্রদর্শন নিয়ম ঠিক রাখে এবং এই সমস্ত জিনিস একসাথে প্রভাব ফেলে মাতসুমোতো তার থিয়োরিকে অভিব্যক্তি থেকে আবেগের বোধে বিস্তারিত করে বলেন যে বিভিন্ন সংস্কৃতিতে মানুষ আবেগের অভিব্যক্তি একই ভাবে বুঝতে পারে কিন্তু তারা এর স্বীকৃতি দেয় তাদের নিজস্ব রুচি ও সংস্কৃতির ওপর নির্ভর করে অর্থাৎ বোধের উপলব্ধি একই থাকে নানান সংস্কৃতিতে কিন্তু তাকে আমি স্বীকৃতি দেবো কি এড়িয়ে যাবো এটা সংস্কৃতির ওপর নির্ভর করে আমাদের সাংস্কৃতিক প্রভাব ঠিক করবে যে আমি অভিব্যক্তি প্রকাশ করবো নাকি করবো না কিছু গবেষণাতে দেখা গিয়েছে যে জাপানীরা সাধারণত তাদের বিপরীত আবেগকে হাসি দিয়ে ঢেকে রাখেন অর্থাৎ আপনি হয় নিরপেক্ষ ভাব ধরে রাখলেন বা নিতান্তই কোন বিপরীত আবেগ ধরুন দুঃখ প্রকাশ করতে হলে আপনি অল্প হাসি হেসে আবেগ লুকিয়ে রাখলেন কিন্তু আমাদের ভারতীয়দের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা যে কোন বিপরীত আবেগকেও অতিমাত্রায় প্রকাশ করি অর্থাৎ ভীতি ও ক্রোধ এদের তীব্রতা আমরা কমিয়ে দিই জাপানীদের ক্ষেত্রে এই আবেগ ঢেকে রাখা এত জরুরি কেন কেন তারা এই বিপরীত আবেগকে কম তীব্র ভাবে প্রকাশ করে এটা ঐ সংস্কৃতির প্রভাব মাতসুমোতো বলেছিলেন এটা অর্থাৎ আমরা আবেগকে একই ভাবে বুঝি কিন্তু এর ফলে কীভাবে প্রতিক্রিয়া দেবো সেটা গোষ্ঠী ও সংস্কৃতি অনুযায়ী পাল্টে যায় অর্থাৎ আমরা সচেতন ভাবে আমাদের সাংস্কৃতিক চিন্তাধারা অনুযায়ী এটা করি মুখের হাবভাব বোঝার জন্য সাইকোলজিস্টরা নানান ফ্যাক্টর দেখেন যেমন সংস্কৃতি আমরাও এটাই দেখলাম আমরা যদি পশ্চিমের দুনিয়ার মানুষের সাথে প্রাচ্যের মানুষের তুলনা করি বা শিক্ষিত বনাম অশিক্ষিত দেখি বা স্বতঃস্ফূর্ত বনাম সাজানো আবেগ প্রকাশ দেখি পার্থক্য চোখে পড়বে সাজানো অর্থাৎ আমি ক্যামেরার সামনে স্থির হয়ে দাঁড়ালাম জোর করে হাসলাম বা হয়তো দুঃখের ভাব দেখালাম যাই করি সেটা আমি ইচ্ছে করে করছি কিন্তু এটা যদি বাস্তবের কোন পরিস্থিতিতে আমি স্বতঃস্ফূর্তভাবে আবেগ প্রকাশ করতাম ও তার ছবি তোলা হতো আলাদা হতো স্টিমিউলাসের তারতম্যেও আলাদা আবেগ প্রকাশ হতে পারে ধরুন স্থির চিত্র বনাম কোন ভিডিওটেপে চলা কিছু ধরুন আপনি পরপর ছবিগুলো চালিয়ে গেলেন এর একটা শুরু থাকবে একটা শেষ থাকবে মাঝে কোন তীব্র অনুভূতির ব্যাপার থাকবে ধরুন আমায় আনন্দ প্রকাশ করতে হবে তাহলে আমার মুখ নিরপেক্ষ ভাব থেকে পাল্টে আনন্দের ভাব প্রকাশ করবে একটা স্তর অবধি তারপর সেটা কমে আসবে এটি হলো ভিডিওটেপ স্টিমিউলাস টেপ এবং এরপরে আসে কীভাবে আপনি প্রতিক্রিয়া দেখছেন আপনি অংশগ্রহণকারীদের কি এই আবেগের নামকরণ করতে বলছেন নামকরণ অর্থাৎ ধরুন আপনাকে একটা ছবি দেখালাম আর তারপর বললাম এটা কেমন আবেগ বলুন আপনাকে চিনতে হবে মানে ধরুন কোন হাসিমুখ দেখে আপনি বললেন সেটা অর্থাৎ আপনি আবেগটিকে চিহ্নিত করলেন আর একটা হতে পারে যে আপনাকে বলা হলো সেই একই রকম আবেগ মেলাতে অর্থাৎ আপনাকে কয়েকটি ছবি দেখিয়ে একটি আবেগ চিনতে হলো তারপর অনেকগুলো ছবি থেকে সেই একই আবেগ খুঁজে বের করতে বলা হলো আপনি কত সঠিকভাবে এটা চিনতে পারবেন এটাই দেখার এই সব ফ্যাক্টর দেখা হয় মানুষের আবেগ অভিব্যক্তি বুঝতে এই সব গবেষণাতে এও জানা গিয়েছে যে আমরা যখন আবেগ প্রকাশ করি তখন মুখের দুইদিক সমান ভাবে সক্রিয় থাকে না আবেগ মূলত বাঁ দিকে বেশি প্রকটভাবে প্রকাশ করা হয় এই যে যেমন এটা আমার মুখের বাঁ দিক আবেগ প্রকাশের সময়ে এদিকে বেশি প্রভাব হবে ডান দিকের চেয়ে আরও একটি ব্যাপারে কথা হয় সামাজিক বনাম ব্যক্তিগত মুখ বা চেহারা অর্থাৎ আমাদের মুখের একটা অংশ আমরা সামাজিক নিয়ম বিধি মেনে চলি আর অন্য দিকে প্রতিফলিত হয় আমাদের ব্যক্তিগত আবেগ অর্থাৎ মনের অন্তরের আবেগ ও অনুভূতি কাজেই সামাজিক বিধি মেনে চলা চিহ্ন সবই ডান দিকে হবে অর্থাৎ মুখের বাঁ দিকে আমরা আমাদের ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করি মূলত ধরুন আমি মনে মনে খুব খুশি তাহলে আমার মুখের বাঁ দিকে সেই আনন্দ বেশি দেখা যাবে ডান দিকের চেয়ে আর যদি মনে মনে খুশি না থাকি তাহলে ডান দিকে সেই একই আনন্দ দেখা গেলেও বাঁ দিকে খুবই কম দেখা যাবে উদাহরণ নিন একটি ধরুন আপনি একটি করিডোর দিয়ে হেঁটে চলেছেন দুই বন্ধুর সাথে দেখা হলো এই মাত্র আমরা দেখেছি কেউ জিজ্ঞেস করলো কেমন আছেন আপনি বলেন ভালো আপনি কাউকে দেখলে তাকে সুপ্রভাত বলবেন বা বলবেন দেখা হয়ে ভালো লাগল ইত্যাদি আপনি সামাজিক নিয়মে দেখা হলে এরকম বলবেন বলতে বাধ্য কিন্তু মনে মনে হয়তো অস্বস্তি হচ্ছে বা অতটা খুশি নন আপনি তখন কিন্তু মুখের দুদিকে খুব প্রকটভাবে দুরকম আবেগ দেখা যাবে এই দুটি অভিব্যক্তি দেখুন খুশি মুখ এবং ভয় দেখানো মুখ আপনি এখন যা দেখছেন তা স্বাভাবিক কনফিগারেশন আমি যদি বলি মুখের দুদিকে সমান ভাবে এই আবেগ দেখতে পাবেন না আপনি হয়তো আমায় বিশ্বাস করবেন না আমি এই মুহুর্তে ভদ্রমহিলার দিকে তাকিয়ে আছি তিনি খুশি প্রকাশ করেন এবং তারপরে আমি আপনাকে দেখাব কীভাবে মুখের দুটি দিক একই নয় এই দেখছেন আপনি এতক্ষণ এই মুখটাই দেখছিলেন আমি কী করেছি না মুখের ডান দিক মুছে দিয়েছি এবং এখানে মিরর ইমেজ রেখে পুরো মুখটা সম্পূর্ণ করেছি অর্থাৎ দুটো বাঁ দিকের অংশ দিয়ে মুখটা সম্পূর্ণ তেমন করেই ডান দিকেও একই কাজ করেছি এবার আপনি পার্থক্য দেখুন এটি আবেগের অভিব্যক্তি যদিও একই ছবি থেকে এই ছবিগুলি এসেছে তবুও দেখুন বাঁ দিক আর ডান দিক এক না তার মানে মহিলার মুখের দুই দিক সমান ভাবে আবেগ প্রকাশ করছিল না একই তীব্র অনুভূতি প্রকাশ করছিল না আমি এটাই বলতে চেয়েছি অর্থাৎ মুখের দুইদিকে দুই তীব্রতায় অনুভূতি প্রকাশ পায় আমরা মুখের ভঙ্গির তাৎপর্য বুঝেছি বাক এর এটি বলে যে মুখের পেশী থেকে ফীডব্যাক আসে এই ফীডব্যাক আমাদের আবেগ অনুভূতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের মুখের পেশী কীভাবে সঙ্কোচিত হয় তার ফীডব্যাক খুবই জরুরি আবেগ বুঝতে আমাদের পরের লেকচারে আমরা এই মুখভঙ্গির পেশিগত বিশ্লেষণ করবো